সেল কালচার প্রযুক্তির বক্তৃতামালা তে পুনরায় স্বাগত আজকে আমরা দ্বিতীয় সপ্তাহের 5 নম্বর বক্তৃতাতে রয়েছি আমরা এখন দ্বিতীয় সপ্তাহের 5 এর বক্তৃতায় আছি শেষ ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই কোনের ব্যাপারে যেখানে আমরা লামিনার ফ্লও ঢাকনা রাখবো যার সঙ্গে এইরকম বসার ব্যবস্থা ও থাকবে সুতরাং লামিনার ফ্লও ঢাকনার নকশা তৈরি করার আগেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এর ভেতরে প্রাণী নিয়ে কাজ করানো হবে কিনা সুতরাং এখানে প্রাণীর সুবিধা পাচ্ছি এখন আমরা ভেতরে প্রাণে মারার ব্যবস্থা করব আমরা আগের ক্লাস থেকে মনে আছে যে আমাদের প্রাণী মারতে হবে এবং এই অবস্থায় উদাহরণ সহকারে বলতে গেলে আমরা ইঁদুর বা এই ধরনের জীব কে নিয়ে কথা বলছি তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা শেষ বক্তৃতায় বলেছিলাম এই ধরনের কাজ করার জন্য প্রাণী নৈতিক কমিটির ক্লিয়ারেন্স প্রয়োজন সুতরাং প্রথমেই তোমাদের এই ধরনের ক্লিয়ারেন্স সংগ্রহ করতে হবে এবং তারপরেই তোমরা প্রাণীদের নিয়ে কাজ করতে পারবে এরপরে তোমাদের জানতে হবে তাদের কি ধরনের খাদ্য দিতে হবে জল দিতে হবে এবং বাতানুকূল ব্যবস্থা রাখতে হবেও সমস্ত আনুষঙ্গিক ব্যবস্থা করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ যে তোমরা কিভাবে প্রাণীদেরকে মারছো তোমরা যদি প্রাণীদের কে মেরে তাদের কলার কিছু অংশ সংগ্রহ করতে চাও তাহলে তাদেরকে কার্বন ডাই অক্সাইড দিয়ে মারতে হবে বা কারভিকাল বিচ্যুতি ঘটাতেই চাইলে অথবা অন্য কোন পদ্ধতির মাধ্যমে এটি করতে পারো সুতরাং এখানে বিভিন্ন পদ্ধতি রয়েছে যার মাধ্যমে প্রাণীদেরকে মারা সম্ভব এবং এই পদ্ধতি গুলি নতুন নতুন ভাবে সময়ে সময়ে আধুনিক করা হচ্ছে বছরের পর বছর ধরে এই পদ্ধতির উন্নতি সাধন করা হয়েছে এবং পশু চিকিৎসকেরা এবং এই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এ বিষয়ে অবগত আছেন এনারা তোমাদেরকে এই বিষয়ে শিক্ষাদান করতে পারেন এবং এই সম্বন্ধিত প্রযুক্তি যা তোমাদের কাজের জন্য নির্দিষ্ট প্রাণীর ক্ষেত্রে সবথেকে উপযুক্ত হবে উদাহরণ সহকারে বলতে গেলে তোমরা যদি প্রাণী হত্যা করার সময় কোন কোন ধরনের পদ্ধতি ব্যবহার করতে চাও যেমন তোমরা যদি প্রাণীদের অসাড় করতে চাও যার মাধ্যমে কোন অঙ্গের প্রতিস্থাপন অথবা তোমরা জানো তার পার্শ্ববর্তী কলার সংগ্রহ সুতরাং এই অবস্থায় তোমরা যে ধরনের অসাড় বিদ্যা প্রয়োগ করতে চাও তা করবে তোমরা পশু চিকিৎসক না হতে পারো কিন্তু তোমরা এই বিষয়ে অবশ্যই অবগত থাকবে যে এর কোনো কারণ নেই যে তোমরা এই অতিরিক্ত তথ্য গুলি জানবে না জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ এবং কাজ করার সময় তোমরা নৈতিক ব্যাপার নিয়ে প্রাণী এথিক্স কমিটির মানুষদের কাছে যা অঙ্গিকার করেছ তার সঙ্গে তুলনা করে নেবে এবং এক্ষেত্রে তোমরা সেভাবেই কাজ করবে সুতরাং এখন অনুমান করার চেষ্টা করো একই অবস্থার যখন তোমরা CO2 দিয়ে হত্যা করবে সুতরাং এটির জন্য আবার কার্বন ডাই অক্সাইডের প্রয়োজনীয়তা রয়েছে যা বর্তমানে পৃথিবীর বেশিরভাগ পরীক্ষাগারে ব্যবহার করা হয় সুতরাং তোমাদের কাছে এখন একটি কক্ষ রয়েছে যেখানে তোমরা প্রাণীদেরকে রাখবে এবং গ্যাসের যোগান থাকবে কিছুটা এই রকম যেখানে প্রাণীদেরকে শান্তিপূর্ণভাবে মারা যায় এবং তারপর তোমরা যদি তাদেরকে ব্যবচ্ছেদ করতে চাও বা শিরশ্ছেদ করতে চাও বা তাদের অন্ত্রের কলাকে বা বিশেষ কোন পেশী কোষ বা হৃদপিন্ডের কোষ কে বা মস্তিষ্ককে আলাদা করতে চাও সুতরাং এই ধরনের ব্যবস্থার অনুসরণ করতে হবে কিন্তু এগুলি খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের সুবিধা একটি ছোট্ট কোণে থাকতে পারে এবং সেখানে কাছাকাছি একটি হাত ধোয়ার জায়গা থাকবে এর কারণ হলো এই ধরনের কাজ করার জন্য পরিষ্কার ভাবে কাজ করতে হবে এবং তুমি নোংরা করবেনা সুতরাং তোমাদের কাছে এই ধরনের সুবিধা রয়েছে এবং সমস্ত কিছু ধরে নেয়া হচ্ছে যে তোমরা প্রাথমিক কালচার করছো তার কারণ এটি তোমাদের কাছে খুবই পরিষ্কার যে গৌণ বা সেকেন্ডারি কালচার করার জন্য তা আরও সহজ হয়ে দাঁড়াবে সুতরাং তোমাদের কাছে এই ধরনের সুবিধা রয়েছে যেখানে প্রাণীদের হত্যা করা সম্ভব Refer Time 0558 যা আরো ভালোভাবে আমাদের পরীক্ষাগার করতে সাহায্য করবে তোমাদের নিশ্চয়ই এরকম কিছু থাকবেনা যেটি দরজার খুব কাছাকাছি থাকবে বা কিছু মানুষ তারা জানবে আমি যেটা বলতে চাইছি এটি খুবই ভালো যে কিছু জিনিসকে বাইরে রাখতে হবে যখন প্রাণীদের কে হত্যা করা হচ্ছে তখন সব কিছুকে ভেতরে না এনে কিছু জিনিস কে আনতে হবে আমি যা বলতে চাইছি তাহলে এখানে কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে তার কারণ আমরা যখন কিছু অন্যান্য জিনিস ভেতরে ঢোকাতে চাই যেগুলো বাইরে আসলে অনেক ক্ষতি করে দেবে তাদেরকে আমরা নিশ্চয়ই পরীক্ষা গারের মধ্যে ঢোকাতে চাইবোনা এই সমস্ত বিষয়গুলি পাঠ্যপুস্তকে লেখা থাকে না এবং আমি তোমাদের ওপরই ছেড়ে দেব এগুলো নিয়ে ভাবার জন্য আমি যা বলছি তা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যখন আমি নকশা তৈরি করেছি এবং আমরা কিভাবে ভাবছি এর বাইরে ও কারণ যখন আমি প্রথম ক্লাসে বলেছিলাম আমার এখনো মনে আছে যা সম্ভবত 1997 সালে বা তারও আগে আমি এগুলি সম্বন্ধে সচেতন ছিলাম না এবং এ বিষয়ে কোনো পাঠ্যপুস্তুক ছিল না যা আমাকে বলবে সুতরাং এটা এরকম ব্যাপার যে এটি wwweda নয় এবং তোমরা জানো ইন্টারনেট এর সম্বন্ধে যেখানে তোমরা এ সম্বন্ধে সামান্য কিছু পাঠ্যপুস্তক পাবে কিন্তু সমস্ত বিষয় তৈরি করার জন্য এই সমস্ত পয়েন্টগুলি তোমাদের মাথায় রাখতে হবে সুতরাং তোমরা দেখতে পারো এগুলি খুবই পরীক্ষামূলক ভুল যখন মানুষরা আলোচনা করে এবং এই সমস্ত সুবিধা গুলি কে অন্যভাবে দেখে এগুলো এরকম ব্যাপার যা তোমরা জান সুতরাং আমি যা বলছি তা আমার অভিজ্ঞতা থেকে এবং এ ধরনের কোনো পাঠ্যপুস্তক তোমরা পাবে না কিন্তু তোমাদের এই ব্যাপারগুলোকে আরো ভালোভাবে বুঝতে হবে কারণ তুমি যদি মনে করো আমি যেগুলো বলছি সেগুলো কে আরো ভালো থাকতে পারবে তুমি যদি মনে করো এটি ঠিক আছে এবং সেই সমস্ত মানুষ যারা আরো ভালোভাবে বলতে পারবে যে তোমরা জানো সমস্যাগুলিকে তারা হয়তো বিজ্ঞান টা ভালোভাবে না জানতে পারে কিন্তু তারা তোমাদের এই বিষয়ে আরো ভালোভাবে জ্ঞান দিতে পারবে যাতে তোমরা নকশা তৈরি করতে পারো আমি যেটা বলতে চাইছি তা হলো এই ধরনের রেট লিমিটিং পয়েন্টগুলি যা অনেক সময় ছেড়ে চলে যাওয়া হয় এবং তারপর আমরা যখন এগুলো নিয়ে ভাবি তখন মনে হয় যে এটি খুব খারাপ নকশা ছিল এবং খুব খারাপ ভাবে তৈরি করা হয়েছিল সুতরাং দয়া করে তোমরা যখন পরীক্ষাগার তৈরি করছ তখন সাবধানতা অবলম্বন করবে এবং ঠাণ্ডা মাথায় ভাববে যে তোমাদের কি ধরনের সুবিধা প্রয়োজন কারণ যাতে তোমরা অবশেষে ভালোভাবে সবকিছু ব্যবহার করতে পারো এবং একজন ব্যবহারকারী এগুলোকে নিয়মানুগ ভাবে ব্যবহার করতে পারে আরো একটি বিষয় হল এই ধরনের সুবিধা গুলি তৈরি করতে অনেক চিন্তা ভাবনার প্রয়োজন হয় সুতরাং যারা এই ধরনের সুবিধা ব্যবহার করছে তারা তাদের উদ্দীপনা বজায় রাখবে যা তোমরা জান আমরা এখানে সব কিছুকে গুলিয়ে দিতে চাইছি না এর কারণ হলো কোনরকম অবহেলা অন্যদের সমস্ত কাজ কে নষ্ট করে দিতে পারে কারণ তোমরা জীব নমুনা নিয়ে কাজ করছ যা সংক্রমণ এর প্রবণতা যুক্ত এবং এদেরকে রাখা খুবই কঠিন আমরা আবার ফিরে আসি যেখানে আমরা আলোচনা করেছিলাম প্রাণী হত্যার সুবিধের জন্য এবং সেখানে তোমরা কিছু করা সম্ভব করছ এবং যে ধরনের কলা সংগ্রহ করছে এবং এখন তোমাদের এগুলিকে লামিনার ঢাকনার মধ্যে করতে হবে এখন আমরা ঢাকার মধ্যে সমস্ত কলা নিয়ে এসেছি যেখানে তোমাদের খুব ভালো ব্যবস্থাপনা থাকতে হবে এই ব্যাপারটিতে আমরা আসবো যখন আমরা মিডিয়াম তৈরি নিয়ে কথা বলব এই ধরনের ভালো ব্যবস্থাপনা নিশ্চিত করে যে কলাগুলি ব্যবচ্ছেদ করার সময় জীবিত থাকবে যখন প্রাণীটি মারা গেছে কিন্তু এই অবস্থায় কলাগুলি অক্সিডেটিভ ভাবে বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তোমাদের নিশ্চিত করতে হবে তোমরা কীভাবে এটি নিয়ে কাজ করছ এবং অন্যান্য আনুষঙ্গিক বস্তু গুলি কিভাবে রয়েছে যেমন কিছু ধরণের এন্টি অক্সিডেন্ট আমরা পরে আবার এই বিষয়ে ফিরে আসবো যখন আমরা মিডিয়াম তৈরি নিয়ে কথা বলব কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সুতরাং লামিনার ফ্লও ঢাকনার মধ্যে তোমরা বিশেষভাবে কোন স্থায়ী দৃঢ় ব্যবস্থা থাকবে অথবা নির্দিষ্ট জায়গায় এই স্থায়ী বস্তু না থাকলেও ব্যবচ্ছেদ কারী মাইক্রোস্কোপ এর জন্য স্থায়ী জায়গা থাকবে এই যন্ত্রটিকে তোমাদের প্রায়ই প্রয়োজন হবে তোমরা যদি বড় প্রাণী কে ব্যবচ্ছেদ করো তাহলে এটির প্রয়োজনীয়তা নেই কিন্তু এম বায়ুকে ব্যবচ্ছেদ করে তার বৈশিষ্ট্য নির্ধারণ করতে গেলে প্রয়োজন সুতরাং তোমরা ক্যাটালগ গুলি দেখতে পারো যেখানে বিভিন্ন ধরনের ভালো বৈশিষ্ট্য সম্পন্ন ব্যবচ্ছেদ কারী মাইক্রোস্কোপ পাওয়া যায় কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার বিশেষ করে এমব্রায়ো নিয়ে কাজ করা যা কৌশলপূর্ণ কাজ এবং তোমরা নিশ্চয়ই একটি খারাপ মাইক্রোস্কোপ ব্যবহার করে এই কাজের জন্য তোমাদের চোখ নষ্ট করবে না কারণ এটি যন্ত্রণার সৃষ্টি করে এবং তোমরা ভাল ভাবে নির্দিষ্ট জায়গা খারাপ মাইক্রোস্কোপে খুঁজে পাবেনা ভালো মাইক্রোস্কোপ যেমন অলিম্পাস বা লাইকা ব্যবহার করলে ভালো এছাড়াও এই কাজের জন্য নিকনের মাইক্রোস্কোপ পাওয়া যায় যা খুব ভালো ব্যবচ্ছেদ কারী মাইক্রোস্কোপ তোমরা যদি এই গুলো তে খুব ভালো হও তাহলে আমি তোমাদের সুপারিশ করব এই ধরনের ব্যবচ্ছেদ কারী মাইক্রোস্কোপ এর সঙ্গে ক্যামেরা সংযুক্ত থাকে যা স্ক্রিন রেকর্ড করা সম্ভব সুতরাং আমরা এমন একটি অবস্থার কথা ভাববো যখন পরীক্ষাগারে ধরে নাও হিপোক্যাম্পাল নিউরন হিপোক্যাম্পাস যা মস্তিষ্কের একটি বিশেষ অংশ চিন্তা ভাবনা ও শেখার জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষেরা হিপোক্যাম্পাল কালচার করে থাকে যখন তারা সেল লাইনের উপর ভরসা করতে পারে না তারা বিশেষ করে ইঁদুরের হিপোক্যাম্পাস থেকে সেল লাইন সংগ্রহ করে এটি একটি বিশেষ অভ্যেস যা প্রাথমিক কোষ কালচার করার সময় আমরা আরো গভীরে আলোচনা করব সুতরাং এখন আমরা মস্তিষ্ক থেকে হিপোক্যাম্পাস আলাদা করি যা সহজ বিষয় নয় সুতরাং এখানে গঠনটি এরকম হয় যদি তোমরা মস্তিষ্কের গঠন এর দিকে তাকাও উদাহরণ সহকারে তোমরা যদি মস্তিষ্কের ওপর থেকে তুলে নাও তাহলে তোমরা উপরিভাগের যে অংশ দেখতে পাবে সেটি দেখতে এরকম হয় এর মানে হলো প্রাণীটি এরকম ভাবে বসে আছে এবং তোমরা অপর দিক থেকে দেখছো এখন এটিকে বলে পৃষ্ঠদেশের দর্শন এই পৃষ্ঠদেশের দর্শন এবং ওপর অংশ কে ঘুরিয়ে দিলে ওপর থেকে নিচে এটি এরকম দেখতে হবে এবং তোমরা উপর থেকে নিচের দিকে দেখছ সুতরাং এটি হলো আমার হাতের অংশ যা পৃষ্ঠদেশের দর্শন এবং এটি হলো উপরের দিকের অংশ এটি যদি তোমরা এভাবে ঘুরিয়ে দাও তাহলে মস্তিষ্কের উপরের অংশটি দেখতে এরকম হবে এখন হিপোক্যাম্পাস হলো সেই অঙ্গ যা তোমরা উপর থেকে দেখতে পাবে না যতক্ষণ না তোমরা এটিকে এভাবে কাটছো এবং এই অংশটিতে আলাদা করছো তোমাদের এই নিচের অংশ থেকে এটিকে চেছে বার করতে হবে সুতরাং এটি সেই অঙ্গ যা এভাবে ভেতরের দিকে বসানো থাকে এবং যতক্ষণ না তুমি এভাবে কাটছো ততক্ষণ সহজে তুমি এদিকে বার করতে পারবে না এটি হলো হিপোক্যাম্পাস এর লাইন আমরা আবার ফিরে আসছি যেখানে আমি উল্লেখ করেছিলাম উদাহরণ সহকারে তোমার পরীক্ষাগার এই বিষয়ে কাজ করছে সুতরাং কেউ একজন এই বিষয়ে দক্ষ যিনি হিপোক্যাম্পাস কে আলাদা করতে পারেন কিন্তু সে পরীক্ষাগার থেকে কোন ভাবে বাইরে গেছেন এখন তুমি যদি চাও ব্যবচ্ছেদ করতে তাহলে তুমি আগে থেকে এটি রেকর্ড করে রাখো নি কেন তাহলে তোমাদের এমন একটি ব্যবস্থা থাকতে হবে যার সাহায্যে তোমরা হাতে কলমে শিক্ষা পেতে পারো এবং ব্যবচ্ছেদ ও নির্দিষ্ট কোষ আলাদা করা শিখতে পারো যা তোমরা তোমাদের কালচারের সময় কাজে লাগাবে এটি একটি ভালো অভ্যাস যখন তোমাদের কাছে ভালো ব্যবচ্ছেদ কারী মাইক্রোস্কোপ থাকবে এবং যার সঙ্গে ক্যামেরা সংযুক্ত থাকবে যা কম্পিউটারে দেখা যাবে তোমরা জানো এই ক্যামেরা থেকে কম্পিউটারে দেখা গেলে কম্পিউটার স্ক্রিনে এটি রেকর্ড করে রাখা যাবে একটি ভালো ব্যবচ্ছেদ পদ্ধতি কে রেকর্ড করে রাখলে এটি কোন কালচার সুবিধের জন্য একটি ভালো ব্যবস্থা হতে পারে এবং সেখান থেকে তোমরা জানতে পারো কিভাবে কলা কে আলাদা করা যায় সুতরাং আমি তোমাদের বলব যখন তোমরা এই ধরনের ব্যবচ্ছেদ কারী মাইক্রোস্কোপ কিনবে তাহলে তা খুবই গুরুত্ব সহকারে করবে আমি ব্যক্তিগত ক্ষেত্রে জুসের মাইক্রোস্কোপের কথা বলব যা খুবই ভালো এছাড়াও আমি নিকন ও লাইকার মাইক্রোস্কোপ ব্যবহার করেছি সুতরাং এগুলি খুবই ভালো যেমন অলিম্পাস ব্যবহার করেছি কিন্তু আমি এছাড়াও আরো অন্যান্য ভালো মাইক্রোস্কোপের কথা শুনেছি সুতরাং ভালো ব্যবচ্ছেদ কারী মাইক্রোস্কোপ কেনার জন্য বলব তোমার কাছে অবশ্যই একটি ব্যবচ্ছেদ কারী মাইক্রোস্কোপ থাকবে যার ভেতরে তোমরা ব্যবচ্ছেদ করতে পারবে তোমরা টেবিলের উপর স্টেরিলাইজার রাখবে যা টেবিল টপ স্টেরিলাইজার হবে সুতরাং ব্যবচ্ছেদ করার জন্য তোমাদের কাছে ব্যবচ্ছেদ কারী যন্ত্রপাতি থাকতে হবে এ বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে ব্যবচ্ছেদ কারী যে সমস্ত যন্ত্রপাতি তোমরা প্রায়ই ব্যবহার করবে যদি তোমরা প্রাথমিক কালচার এর পরীক্ষাগারে কাজ করো সুতরাং তোমরা এর ভেতর থেকে সব থেকে ভালো মানের পাবে কিছু কোম্পানি রয়েছে যারা খুব ভালো ধরণের বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরি করে একটি সুইস কোম্পানি রয়েছে তারা খুবই উন্নত মানের যন্ত্রপাতি তৈরি করে এবং আমি এখনো এগুলো ব্যবহার করছি তোমরা যদি এগুলো না পাও এবং যদি এগুলো কিনার মত ক্ষমতা না থাকে অথবা তোমার পরীক্ষাগারে এগুলো কেনার অবস্থায় না থাকো তাহলে তোমরা স্থানীয় প্রস্তুতকারক দিয়ে এগুলোকে তৈরি করতে পারো বা ঘড়িনির্মাতা দের কাছ থেকে এগুলো কে এই ভাবে বাঁকিয়ে নিয়ে যন্ত্র হিসেবে কাজ করাতে পারো কিন্তু এই ব্যাপারটি করতে গেলে তোমাদের জানতে হবে তোমরা কি ধরনের জিনিস চাইছি কারণ আমাদের দেশের বেশিরভাগ নির্মাতারা খুবই সূক্ষ্ম কাঁচি ব্যবহার করে সুতরাং তোমরা এই জিনিসগুলো কে নিজেদের মতো করে নিতে পারো যা খুব বেশি কঠিন ব্যাপার নয় এবং বিশ্বাস করো তোমরা এই ধরনের যন্ত্রপাতি কে গোল্ড প্লেটেড করে নিতে পারো কারণ এগুলি ধারালো হবে এছাড়াও আরো অন্যান্য অনেক কাজ করতে পারো যেখানে নিজের মাথা খাটিয়ে তোমরা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যন্ত্র করতে পারো এটি করার জন্য তোমাদের ভাবতে হবে কিভাবে এটি কাজ করবে সুতরাং সব থেকে ভালো বৈশিষ্ট্যের ব্যবচ্ছেদ কারী যন্ত্র পেতে গেলে এইরকম ধরনের ব্যবচ্ছেদ কারী বাক্স দেখতে হয় অনেকটা তোমাদের লাঞ্চ বাক্সের মতো যা অ্যালুমিনিয়ামের বা স্টিল দিয়ে বা এইরকম কিছু বস্তু দিয়ে তৈরি হয় যার নিচে পলিমার বা রবারের গদি দেওয়া থাকবে উদাহরণ সহকারে এটি এরকম দেখতে হবে এবং বাক্সের ওপরে আবরণ দেওয়া থাকবে তোমাদের কাছে যদি রবারের এরকম বিছানা থাকে এটি নিশ্চিত করবে যে যন্ত্রগুলি ওখানেই আছে সুতরাং তোমরা এই ধরনের সূক্ষ্ম ধারালো চিমটে দেখেছ এবং এর সঙ্গে তোমরা সূক্ষ্ম কাচি ছুরি দেখেছো তোমরা নিশ্চয়ই চাইবে না এগুলি কোন ভাবে ক্ষতিগ্রস্ত হোক তাহলে তোমাদের করণীয় কি তোমাদের এই বাক্স গুলিকে এমনভাবে সাজাতে হবে যাতে এর ভেতরে সুন্দর করে রবারের লাইন করা থাকবে যাতে যন্ত্রের অগ্রভাগ এর সঙ্গে ধাক্কা লাগলে নষ্ট না হয়ে যায় সুতরাং আবার এই ধরনের অভিজ্ঞতা যা আমি তোমাদের বলছি এবং আমি দেখেছি যে যন্ত্রপাতি গুলি ক্ষতিগ্রস্তনষ্ট হয় কারণ আমরা এ বিষয়ে ঠিকঠাক যত্ন নেই না যা আমাদের আরও ভালোভাবে করা উচিত ছিল আমাদের এই গুলি করার সময় কিছুটা দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে সুতরাং তোমাদের রয়েছে এবং সেটিকে ব্যবহার করার আগে তোমাদের এটিকে স্টেরিলাইজ করতে হবে সুতরাং আরো একটি বিষয় হলো কাছে একটি ব্যবচ্ছেদ কারী বাক্স তোমাদের কাছে একটি অটোক্লেভ থাকবে এই অটোক্লেভ টি পরীক্ষাগারের বাইরে ও থাকতে পারে সুতরাং অটোক্লেভ হলো এমন একটি যন্ত্র যা অনেকটা প্রেসার কুকার এর মত যেখানে উচ্চ আর্দ্রতা কে এবং উচ্চ চাপ প্রয়োগ করে যে কোন বস্তুকে স্টেরিলাইজ করা যায় এই কারণে তোমাদের অটোক্লেভ প্রয়োজন এবং নিশ্চিত করতে হবে যে এই পদক্ষেপ গুলি আমাদের প্রয়োজন মত ব্যাবহার করতে পারব বা নির্দিষ্ট ব্যবহারকারী থাকবে এবং তোমরা নিশ্চয়ই চাইবে না অনেক ব্যবহারকারী এটি ব্যবহার করবে বর্তমান দিনের সুবিধা তে একটি কেন্দ্রীয় অটোক্লেভ ব্যবস্থা রাখা হয় সুতরাং আমরা আবার আমাদের ব্যবচ্ছেদের আলোচনাতে ফিরে আসার আগে অটোক্লেভ সম্বন্ধে আলোচনা করব অটোক্লেভ বিভিন্ন ধরনের হতে পারে যেমন তোমরা জানো অটোক্লেভ এরকম হতে পারে যেখানে তোমরা দেখছো কোন ধরনের পরীক্ষাগারে বড় আকারের বারান্দা থাকে যেখানে অটোক্লেভ রাখা আছে বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখতে পাবে এটি এভাবে রাখা থাকে তারা চারদিক থেকে বোল্ড দিয়ে আটকানো থাকে এবং সামনের দিকটায় রকম দেখতে হয় তড়িৎ প্রবাহের সঙ্গে সংযুক্ত থাকে এবং এখানে একটি প্রেসার মাপক যন্ত্র দেওয়া থাকে যা নিশ্চিত করে বাষ্প দ্বারা যে চাপ তৈরি হচ্ছে তা মাপা যায় সুতরাং উচ্চচাপে বাষ্পের পরিবেশে বস্তুদের কে স্টেরিলাইজ করা হচ্ছে এখন অটোক্লেভ এর ভিতরে তোমরা যে কোন বস্তুকে রেখে স্টেরিলাইজ করতে গেলে তাকে একটি পাউচ বা থলির মধ্যে রাখতে হবে যে গুলি সহজলভ্য এটি এক ধরনের আবরণ যেখানে আমরা চিঠি বা এই ধরনের জিনিস পাঠায় এবং দেখতে কিছুটা এরকমই ঢাকা দেয়ার মত হয় এবং যাকে বন্ধ করা যায় সুতরাং তারা এই ভাবে ঢাকনা দেওয়া অবস্থায় আছে এবং এটি হলো বন্ধ করা ব্যবস্থা যার দ্বারা এটিকে সিল করা যায় এখানে একটি স্পট রয়েছে যেটি তোমরা একটি নির্দিষ্ট পয়েন্ট এরপর উষ্ণতা ও আদ্রতা রপরিবর্তন রঙের পরিবর্তন দেখে বুঝতে পারবে যা এটাই বোঝাই যে বস্তুগুলি অটোক্লেভ হয়ে গেছে তোমরা যদি ওয়েবসাইটে অটোক্লেভ ব্যাগ দেখো সেখানে তোমরা দেখতে পাবে এই ধরনের অটোক্লেভ ব্যাগ এগুলি খুবই কৌতুহলজনক বস্তু এবং অনলাইনে এগুলিকে দেখতে পারো এবং যখন তোমরা এগুলো দেখবে তোমরা সত্যিই উপভোগ করবে বিভিন্ন ধরনের অটোক্লেভ ব্যাগ পাওয়া যায় এবং সেগুলো তোমরা কিনতে পারো সুতরাং তোমরা যে কোন বস্তুকে স্টেরিলাইজ করতে চাইলে তাদেরকে এই ব্যাগের মধ্যে রেখে করতে পারো এবং এগুলি বিভিন্ন ধরনের আকার এবং আয়তনে পাওয়া যায় সুতরাং তোমরা এগুলোকে একসঙ্গে একগুচ্ছ কিনতে পারো এবং তারপর এগুলোকে একসঙ্গে রেখে দিতে পারো তোমরা যখন লামিনার ফ্লও ঢাকনার কাছে পৌঁছাবে বা কাছাকাছি আসবে তখন সঙ্গে সঙ্গে খুলে ফেলবে না সমস্ত যন্ত্রপাতিকে অটোক্লেভ করার পর তবেই তুমি এই সুবিধা ব্যবহার করবে সুতরাং তোমরা এখানে আছো এবং এখন আমি তোমাদের বলছি যে হয় তোমাদের অটোক্লেভ কেবাইরে রাখতে হবে অথবা কোন টেবিলের উপর রাখতে হবে আমি বিশেষভাবে বলবো যে আমি সাধারণত টেবিলের উপরে রাখা অটোক্লেভ পছন্দ করি বাইরে রাখলে সেটির উপর তোমাদের নিয়ন্ত্রণ থাকবে না তোমাদের কাছে যদি ছোট টেবিলের উপর রাখা অটোক্লেভ থাকে যা এক ফুট আয়তনের হয় বা কিছুটা এই রকম হয় তাহলে এটি খুবই সুন্দরভাবে কাজ করবে এবং তোমরা জানো এটি নিয়ে কাজ করতে গেলে খুব একটা সমস্যা সৃষ্টি হবে না সুতরাং এটিকে তোমরা সিঙ্ক এর পাশাপাশি রাখবে কারণ কাজ করার সময় জল দ্বারা পরিপূর্ণ করতে হবে এবং তড়িৎ প্রবাহ দরকার হবে এবংএগুলি সবই প্রয়োজন সুতরাং তুমি এই যন্ত্রটি কে ভিতরে রাখলে এবং যখন ব্যবচ্ছেদ করছো অথবা তুমি নিজেই বুঝতে পারবে আমি এই জিনিসগুলো কে সঞ্চয় করে রাখবো কারণ একটি প্রাণীকে বা দ্বিতীয় প্রাণীকে ব্যবহার করার সময় একটি এমব্রায়ো থেকে অন্য এমব্রায়ো নিয়ে রাখতে হবে সুতরাং এর জন্য তোমাদের শুষ্ক স্টেরিলাইজেশন করতে হবে যা টেবিলের উপর রাখা স্টেবিলাইজার হয় এই ধরনের স্টেরিলাইজার গুলি এরকম দেখতে হয় এবং তারা কম উচ্চতার হয় এগুলি রাখার জন্য একটি প্যানেল রয়েছে যা তড়িৎ প্রবাহের সঙ্গে সংযুক্ত আছে এবং এই শুষ্ক স্টেরিলাইজেশন করার জন্য প্রায় 90 সেকেন্ড বা কয়েক মিনিট লাগে সুতরাং যখন তোমরা পুনরায় স্টেরিলাইজ করবে এটি একটি আলাদা বিষয় যখন আমরা ভেজা স্টেরিলাইজেশন করব ভেজা স্টেরিলাইজেশন শুষ্ক স্টেরিলাইজেশন এর থেকে অনেক বেশি সময় ধরে করা হয় শুষ্ক স্টেরিলাইজেশন এ কেবলমাত্র তাপমাত্রা দেয়া হয় এবং এখানে কোন আর্দ্রতা বাচ্চা ব্যবহার করা হয় না সুতরাং তোমাদের কাছে শুষ্ক স্টেরিলাইজেশন এর যে ব্যবস্থা রয়েছে তা এই ভাবে রাখতে হবে যখন তোমরা ব্যবচ্ছেদ করছ তখন তোমরা অবশ্যই অন্ততপক্ষে 90 সেকেন্ড রাখবে এবং তারপর ব্যবহার করবে এই ধরনের বিষয়গুলি র সঙ্গে তোমাদের কাছে একগুচ্ছ পিপেট থাকবে যা বেশিরভাগ পরীক্ষাগারের ক্ষেত্রে নির্দিষ্ট করা থাকে আমি সাধারণভাবে ব্যক্তিগত ক্ষেত্রে এই ধরনের কাচের দেওয়াল ব্যবহার করি যার দুদিকে পিপেট গুলি এভাবে রাখা যেতে পারে তোমরা জানো তোমাদের কাছে এরকম একটি ব্যবস্থা আছে যখন তোমরা এটিকে বাইরে নিয়ে যাচ্ছ না এবং পিপেট টিপ গুলি স্তেরিলাইজ করা আছে এবং এভাবে ভেতরে রাখা আছে এখন যদি টিপ গুলিকে এভাবে বেঞ্চে রাখা হয় এবং সময়ে সময়ে স্তেরিলাইজ করা হয় তখন কেউ এসে নতুন পিপেট বক্স ব্যবহার করে এগুলিকে রাখতে পারে এবং আবার নতুন পিপেট বক্স দিয়ে প্রতিস্থাপিত করতে পারে সুতরাং এগুলি হলো খুবই বুনিয়াদি ব্যাপার যেগুলোকে মনে রাখতে হবে ব্যবচ্ছেদকারী লামিনার ঢাকনার মধ্যে ব্যবচ্ছেদ কারী মাইক্রোস্কোপ রাখতে হবে এখন আমরা সমস্ত বিষয় কে ছোট করে বলবো তোমাদের যা অবশ্য প্রয়োজন তা হলো একটি ব্যবচ্ছেদ কারী মাইক্রোস্কোপ এবং যদি সম্ভব হয় তার সঙ্গে ক্যামেরা সংযুক্ত থাকবে এবং তাকে কম্পিউটারের বা সিসিডি যন্ত্রের সঙ্গে সংযুক্ত করা থাকবে মনিটরে দেখা যাবে দ্বিতীয়তঃ তোমরা শুষ্ক স্টেরিলাইজার ব্যবহার করবে তৃতীয়তঃ নির্দিষ্ট পেট এবং পিপেটের অগ্রভাগ রাখার ব্যবস্থা থাকবে এখন আমরা আরও কিছু বস্তু এর সঙ্গে যোগ করতে পারি যা আমাদের লামিনার ফ্ল ঢাকনার মধ্যে থাকবে ঠিক সুতরাং তোমরা অটোক্লেভ যেখানে রাখতে চাও সেটি বিভিন্ন রকম হতে পারে যদি ছোট আকারের হয় তাহলে তা পরীক্ষাগারের ভেতরের রাখবে তোমাদের কাছে বড় অটোক্লেভ থাকলে তা বাইরে বারান্দাতে অথবা এই রকম জায়গায় থাকবে তবে ছোট হলে তা খারাপ ধারণা নয় এবং জলের ব্যবস্থা থাকবে যা আমি বলেছিলাম সুতরাং এখান থেকেই আমি পরবর্তী ক্লাসে আরো নতুন ধরনের গল্প তৈরি করব যেখানে সমস্ত ব্যবস্থা গুলি কে একে একে দেখে নেব এর কারন হল আমরা সবেমাত্র শুরু করেছি বাইরের স্তর এবং এখানে আরো কিছু ব্যাপার রয়ে গেছে যা আমি পরে পরে বিশেষভাবে বলবো ভেতরের কক্ষে প্রবেশ করার আগে বা ভেতরের কালচার কক্ষে প্রবেশ করার আগে আরো কিছু বিষয় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে সুতরাং তোমাদের ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ জানাই এবং আরো একবার আমরা পরবর্তী সপ্তাহে এই বিষয়গুলি কে এগিয়ে নিয়ে যাব যাতে পরীক্ষাগারের গঠন বিন্যাস এবং যন্ত্রপাতি রাখার ব্যবস্থা আলোচনা করব